সবাইকে অভিবাদন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং কম্পিউটার গ্রাফিক্সের উপর আমাদের NPTEL অনলাইন সার্টিফিকেশন কোর্সে স্বাগতম আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইআইটি খড়গপুর থেকে রাজারাম আমরা মডিউল 1 কভার করছি যেখানে আমরা 5 নম্বর লেকচারে এটি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পরিচিত ছিল আমাদের কোর্সের পাঠ্যপুস্তকগুলি হল এনডি ভাটN D Bhatt এবং অন্যদের দ্বারা ইঞ্জিনিয়ার ড্রয়িং। লেকচার 1 থেকে 4 এ আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পরিচিতি ড্রয়িং যন্ত্র ব্যবহার করা সাধারণ লেটারিং স্ট্যাইল সম্পর্কে শিখেছি একটি ড্রয়িং শীটের স্ট্যান্ডার্ড লেআউট ডাইমেনশন সংক্রান্ত কিছু সমস্যা আজকের লেকচারে আমরা বিশেষ করে নির্দিষ্ট বিষয়গুলিতে ডাইমেনশন সম্পর্কে আরও কিছু জিনিস শিখব যেমন যদি এগুলি আর্ক বৃত্ত কার্ভস হয় কীভাবে প্যারালাল ধরনের ডাইমেনশন দিতে হয় এবং আরও অনেক কিছু শেষ ক্লাস থেকে সংক্ষিপ্তভাবে আপনাকে সংক্ষিপ্ত করতে আকার এবং অবস্থানের প্রতিনিধিত্ব করতে ডাইমেনশন ব্যবহার করা হয় এবং একটি ডাইমেনশন হল একটি নিউমেরিক্যাল মান যা উপযুক্ত এককে প্রকাশ করা হয় আমাদের SI মেট্রিক ইউনিটগুলিতে আমরা ডাইমেনশনর জন্য একটি নিউমেরিক্যাল মান হিসাবে mm ব্যবহার করি এবং এটি উত্পাদন সুবিধার মেশিনিস্টদের সাথে প্রাথমিক যোগাযোগ হয় আমরা লিনিয়ার ডাইমেনশন সম্পর্কে কিছু শিখেছি কীভাবে অ্যাংগুলার ডাইমেনশন দিতে হয় যদি এটি ব্যাসার্ধ হয় এবং রেফারেন্স ডাইমেনশনগুলি কী সংখ্যার পরিপ্রেক্ষিতে আপনাকে আবার সংক্ষিপ্ত করার জন্য প্রথমটি ডাইমেনশন এখানে এই আকৃতির একটি বস্তুর জন্য এটিকে আমরা বেসিক ডাইমেনশন হিসাবে 175 হিসাবে দেখিয়েছি এবং লাইনটিকে উপস্থাপন করার জন্য একটি ডাইমেনশন রেখা রয়েছে যদি এটি সর্বনিম্ন 10 মিমি হয় তবে শুধুমাত্র আমরা এটিকে সেই দিকে দেখাব এর চেয়ে কম হলে আমরা দূর থেকে অন্য ডাইমেনশন ব্যবহার করি যেকোনো ডাইমেনশনর প্রতিনিধিত্ব করতে আমাদের এক্সটেনশন লাইনের প্রয়োজন এবং যদি কোন কার্ভস থাকে তবে আমরা এটিকে ব্যাসার্ধ রেখা দ্বারা উপস্থাপন করি এবং এই ব্যাসার্ধের জন্য এক্সটেনশন লাইন ব্যাস বা ব্যাসার্ধের মতো কিছু বর্ণনা করতে যে লাইনটিকে আমরা লিডার লাইন বলি যেকোনো ব্যাসের জন্য আমরা বিশেষ চিহ্ন ফাই ব্যবহার করি কেন্দ্রের মতো কিছু উপস্থাপন করতে আমরা ড্যাশ ছোট ড্যাশ এবং দীর্ঘ ড্যাশ লাইন দ্বারা কেন্দ্র রেখা ব্যবহার করি যদি সেগুলি স্কেল পর্যন্ত না হয় তবে সাধারণত আমরা সেই ডাইমেনশনগুলিকে উপস্থাপন করি যেকোনো রেফারেন্সের ক্ষেত্রে আমরা বন্ধনীর মধ্যে একটি রেফারেন্স ডাইমেনশন ব্যবহার করি সাধারণত আমাদের ড্রয়িং শীটে আমরা একটি শব্দ বাক্য উল্লেখ করি যদি না অন্যথায় উল্লেখ করা হয় যে সমস্ত ডাইমেনশন মিমিতে থাকে প্রতিবার mm লেখার পরিবর্তে আমরা একটি আদর্শ পাঠ্য হিসাবে mm এ থাকা সমস্ত ডাইমেনশন ব্যবহার করি আমরা একটি আদর্শ উদাহরণ দিয়ে গিয়েছিলাম যেখানে আমরা একটি বস্তুর ডাইমেনশন উপস্থাপনের জন্য দেখিয়েছি আমরা এক্সটেনশন লাইন ব্যবহার করি ভিতরের ক্ষুদ্রতম ডাইমেনশন এবং বাইরের বৃহত্তম ডাইমেনশন সুতরাং এটি হল সবচেয়ে ছোট যেটি সেই জ্যামিতির ভিতরের একটি কারণ এবং সেই জ্যামিতির বাইরে বড়টি বস্তুর অভ্যন্তরে কোন ডাইমেনশন প্রদর্শন না করা একটি আদর্শ অভ্যাস একইভাবে যদি এগুলি সিলিন্ডিকাল অবজেক্ট হয় আমরা এগিয়ে গিয়ে phi চিহ্নের মাধ্যমে বস্তুর বাইরের প্রধান ব্যাসগুলি দেখিয়েছি সুতরাং এখানে এটি একটি সিলিন্ডার একটি ধাপ 1 এবং আবার আমাদের একটি ধাপ 1 আছে সুতরাং ভিতরের ক্ষুদ্রতম ডাইমেনশন এবং বাইরের বৃহত্তম ডাইমেনশন আমরা সাধারণত বস্তুর ভিতরে এমন কিছু দেখাই না যা ডাইমেনশন দেখানোর একটি ভুল উপায় এঙ্গেল কোঅর্ডিনেট ব্যবহার করেও আমরা ডাইমেনশনগুলো দেখিয়েছি যেমন একটি 25 এবং এই চরম বিন্দুটি আবার আমাদের এক্সটেনশন লাইনের মাধ্যমে 4 ইউনিটে এবং একইভাবে এক্সটেনশন লাইনের মাধ্যমে এই বিন্দুটি দেখাতে পারে এটা 1 ইউনিট মত কিছু সুতরাং একবার আমরা দৈর্ঘ্যের পরিপ্রেক্ষিতে এই পয়েন্টগুলি জানলে আমরা জানি কোথায় এই লাইনে যোগ দিতে হবে এইভাবে কেউ এই ইনক্লাইন্ড লাইনগুলি তৈরি করতে পারে যদি এটি অ্যাংগুলার তথ্য হয় তবে আমরা সাধারণত এটিকে কোণের পরিপ্রেক্ষিতে উপস্থাপন করি যে কোনো চ্যামফার আমরা এই কন্টিনিউয়াস লাইনগুলি ব্যবহার করে সেই চ্যামফারিং লেন্স সহ প্রতিনিধিত্ব করি লক্ষ্য করুন যে ডাইমেনশনটি বাইরের কারণ ব্যবধানটি খুব ছোট সুতরাং এটি এইভাবে দেখানো একটি ভাল ধারণা নয় এটি আমাদেরকে এই ছোট ডাইমেনশনগুলিকে বাইরে থেকে দেখাতে সাহায্য করে এবং এছাড়াও রয়েছে চ্যামফারিং যা 45 ডিগ্রি কোণে হবে যদি সেগুলি একক অবস্থানে আর্ক হয় আমরা সাধারণত এটিই আর্ক এবং ডাইমেনশন রেখা লিডার লাইন ব্যবহার করে আমরা ইউনিটগুলিকে প্রতিনিধিত্ব করার অবস্থানে থাকব এর ব্যাসার্ধ 6 এককের জন্য R একইভাবে এই আর্ক এর মত কিছু আছে এবং এখান থেকে আমরা সেই আর্ক পরিমাপ করতে যাচ্ছি কিন্তু লিডার লাইন ব্যবহার করে আমরা ছোট ইউনিটগুলিকে প্রতিনিধিত্ব করার অবস্থানে থাকব আমরা সাধারণত বস্তুর ভিতরে এটি দেখাই না একইভাবে যদি কোনো জটিল আকার থাকে আমরা আগ্রহের ক্ষেত্রটিকে ঘিরে রাখি এবং তারপরে সুনির্দিষ্ট কাটা ডাইমেনশন সহ বর্ধিত দৃশ্য হিসাবে দেখাই তারপরে আমরা এই ড্রয়িং লাইনের জন্য বিভিন্ন নিয়ম দেখার চেষ্টা করেছি তাদের মধ্যে কিছু আকার অবস্থান কীভাবে তাদের প্রতিনিধিত্ব করতে হয় এবং উদাহরণস্বরূপ যদি তাদের প্রতিনিধিত্ব করতে হয় তার কোন ব্যাস আছে সুতরাং এখানে আকার S চিহ্ন এবং অবস্থানের অবস্থানের প্রতিনিধিত্ব করে সুতরাং আমরা Ls দ্বারা এটি প্রতিনিধিত্ব করি এটি আকার এবং এটি অবস্থান ছিদ্রটি সেই নির্দিষ্ট স্থানে রয়েছে এখন আমরা ডাইমেনশনিং সম্পর্কে বিশেষ বিষয়ে আসব এই লাইনগুলিকে ডাইমেনশন দেওয়ার বিভিন্ন উপায় রয়েছে এর মধ্যে একটিকে চেইন ডাইমেনশনিং বলা হয় এটি ব্যবহার করা হয় যখন প্রতিটি একক ডাইমেনশন কোন ফাঁক ছাড়াই পরবর্তী ডাইমেনশনর সাথে সরাসরি স্থাপন করা হয় উদাহরণস্বরূপ আসুন এই বস্তুটি নেওয়া যাক একটি ধাপ ব্লক আছে এতে কয়েকটি ছিদ্রও রয়েছে সুতরাং যখনই ছিদ্র বৃত্ত ইত্যাদি থাকে আমরা সাধারণত এই ড্যাশ ডট লাইনগুলি দ্বারা প্রতিনিধিত্ব করি এখন আমরা চেইন ডাইমেনশন ব্যবহার করতে চাই আপনি যদি লক্ষ্য করেন এখানে একটি এক্সটেনশন লাইন আছে আরও একটি এক্সটেনশন লাইন আছে আরও একটি এক্সটেনশন লাইন আছে এর মধ্যে আমরা ডাইমেনশন 20 দেখাতে যাচ্ছি আবার এটি 25 এবং আবার এটি 28 হবে এই এক্সটেনশন লাইনগুলির মধ্যে কোন ফাঁক নেই একে অপরের পাশে আমরা এই ডাইমেনশন লাইনের তীরগুলির মাধ্যমে ডাইমেনশন দেখাচ্ছি একইভাবে উল্লম্ব দিকনির্দেশের জন্য অন্য একটি রঙ ব্যবহার করা যাক এগুলি হল এক্সটেনশন লাইন এবং এতে আমরা ডাইমেনশন লাইন ব্যবহার করি আবার ডাইমেনশন লাইন এখানে এবং এখানে ডাইমেনশন লাইনও ব্যবহার করি সুতরাং তাদের মধ্যে কোন ব্যবধান নেই এই ধরনের একে অপরের পাশে যদি আমরা একই স্তরে দেখাই এই ধরনের জিনিসগুলিকে আমরা চেইন ডাইমেনশনিং বলি এই পদ্ধতিটি আমরা কেবলমাত্র তখনই ব্যবহার করতে পারি যদি টলারেন্স অ্যাকুমুলেশন কার্যকারিতাকে প্রভাবিত না করে পরের ক্লাসে এই টলারেন্সর বিষয়গুলো আমরা জানব 25 মিমি এর পরিবর্তে যদি আমাদের প্লাস বা মাইনাস 051 মিমি একক থাকে তবে এই অতিরিক্ত জিনিসটিকে আমরা টলারেন্স বলি এর মানে হল যে আপনি যখন এই ধরনের যন্ত্রাংশ তৈরি করার জন্য মেশিনিং করছেন বা সম্ভবত একটি অংশ তৈরি করছেন তখন 25 মিমিতে সঠিকভাবে উত্পাদন করা সহজ নয় সেখানে সর্বদা প্লাস বা বিয়োগ ধরনের সংশোধন জড়িত থাকে এই ধরনের জিনিসকে টলারেন্স বলা হয় আরও বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসে শিখব যখন আমাদের এই ধরনের টলারেন্স থাকবে না তখনই আমরা চেইন ডাইমেনশনিং দেখানোর অবস্থানে থাকব নইলে কি হবে এটি 25 প্লাস বা বিয়োগ হওয়ার কথা তার মানে সেখানে সবসময় কোনো না কোনো ফাঁক থাকে সুতরাং একটি কন্টিনিউয়াস চেইন ডাইমেনশন সম্ভব নয় যখন অংশগুলির মধ্যে এই ধরনের স্তর বিদ্যমান থাকে এটি অকারণে মেকানিস্টকে বিভ্রান্ত করে সুতরাং আমরা তখনই চেইন ডাইমেনশন ব্যবহার করি যখন এই ধরনের টলারেন্স জমা করা সম্ভব হয় না যদি তা না থাকে তবেই আমাদের চেইন ডাইমেনশনের সাথে যেতে হবে এই ধরনের কন্টিনিউয়াস জিনিস আসুন একটি সিলিন্ডিকাল অবজেক্ট নিই এটি এখানে এর পরিবর্তে চেইন ডাইমেনশন উপস্থাপন করে আমরা প্যারালাল ডাইমেনশনর সাথে যাই সুতরাং সবসময় একটি রেফারেন্স বেস আছে আমাদের একটি হাইলাইটার মাধ্যমে দেখা যাক এটি রেফারেন্স বেস সেই রেফারেন্স বেস থেকে আমরা এই ধরনের ডাইমেনশন পেতে যাচ্ছি যা হল 15 ইউনিট একইভাবে সেই রেফারেন্স বেস থেকে এটি 30 ইউনিটে রয়েছে একইভাবে এই রেফারেন্স বেস থেকে আমাদের কাছে এটি 45 ইউনিট রয়েছে সুতরাং এই রেফারেন্স দিয়ে কোন দৈর্ঘ্য পর্যন্ত উপস্থাপন করা বেশ সহজ এই ধরনের জিনিস বিশেষ করে যদি আমরা এটি দেখাচ্ছি যদি আমরা এটিকে দেখাচ্ছি তবে দেখুন এইগুলি একে অপরের সাথে প্যারালাল এই ধরনের ডাইমেনশন যাকে আমরা প্যারালাল ডাইমেনশন বলি যখন একটি সাধারণ বৈশিষ্ট্য থেকে ডাইমেনশনর সংখ্যা একই দিকে পরিমাপ করা হয় এখানে সাধারণ বৈশিষ্ট্যটি হল এটি অংশটির সারফেস তারপর একই বৈশিষ্ট্য থেকে সমস্ত ডাইমেনশন নির্দেশ করার পদ্ধতিটিকে প্যারালাল ডাইমেনশন বলা হয় লক্ষ্য করুন যে ডাইমেনশন রেখাগুলি একে অপরের প্যারালাল এবং সমানভাবে ব্যবধানযুক্ত এই ফাঁক একই হবে এই ধরনের ডাইমেনশনকে প্যারালাল ডাইমেনশন বলা হয় এই জিনিসগুলিকে ডাইমেনশন দেওয়ার আরও একটি উপায় রয়েছে যাকে কম্বাইন্ড ডাইমেনশন বলা হয় আমাদের এই বস্তু বাছাই করা যাক এই বস্তু এবং এই এক্সটেনশন লাইন হয় সুতরাং এগুলি এক ধরণের কন্টিনিউয়াস চেইন ডাইমেনশন আপনি যদি একে অপরের পাশে 20 15 20 নোট করেন এবং এটি একটি কন্টিনিউয়াস চেইন ডাইমেনশন আসুন আমরা অন্যের দিকে তাকাই এই থেকে এই এবং এই থেকে যখন আমরা দেখছি এই 8 মিমি এবং এই 8 মিমি প্যারালালে আছে সুতরাং আমরা এই 8 অংশের জন্য উভয় প্যারালাল আছে প্যারালাল ডাইমেনশন এবং এই 20 এর জন্য চেইন ধরনের অংশ উভয় একই ড্রয়িং অন্তর্ভুক্ত করা হয় এই ধরনের জিনিসকে কম্বাইন্ড ডাইমেনশন বলা হয় কখনও কখনও চেইন এবং প্যারালাল ডাইমেনশন একত্রিত করা প্রয়োজন যে উদ্দেশ্যে আমরা এটি ব্যবহার করি কখনও কখনও আমাদের কোঅরডিনেট দ্বারাও ডাইমেনশন ব্যবহার করার প্রয়োজন হতে পারে যখন অংশটির অনেক ডাইমেনশন থাকবে তখন এটি পড়া সহজ আসুন আমরা কোঅরডিনেট ব্যবহার করার একটি উদাহরণ বিবেচনা করি এমন একটি প্লেটের জন্য যেটিতে অনেকগুলি ছিদ্র রয়েছে আসুন সেই প্লেটটি দেখি এই প্লেটে বিভিন্ন আকারের অনেক ছিদ্র আছে এখন যদি কেউ ডাইমেনশন দেখানো শুরু করতে চায় তবে এটি কিছুটা বেখাপ্পা হয়ে যায় এটি খুব বেখাপ্পা হয়ে যায় সুতরাং সেই বস্তুর চারপাশে এই সমস্ত ডাইমেনশনগুলি দেখানো একটি ভাল ধারণা নয় এর পরিবর্তে জিনিসগুলিকে ট্যাবুলেট করা একটি সাধারণ অভ্যাস যখনই একটি ছিদ্র থাকে আমাদের কাছে সবসময় এই ড্যাশটি অদ্ভুত ধরণের লাইন থাকে এটি একটি আয়তক্ষেত্রাকার প্লেটের মাধ্যমে একটি ছিদ্র করার মতো এখানে আমরা বিভিন্ন ছিদ্র আছে 1 2 3 4 থেকে 11 এই বাক্সের জন্য মোট 11টি ছিদ্র আছে সুতরাং যখন আমরা এই আয়তক্ষেত্রাকার প্লেটের প্রতিনিধিত্ব করতে আগ্রহী নই কিন্তু ছিদ্র এবং তাদের অবস্থান সাধারণত আমরা এই ধরনের ট্যাগিংয়ের সাথে যাই আপনি শুধু 1 2 3 ধরনের নাম দিন ট্যাগ করুন যা আমরা বলি এবং এর X তার Y কোঅরডিনেটগুলিকে সমন্বয় করে সুতরাং X এর জন্য Y এর জন্য 1 1 এটি 15 ইউনিটে এবং এটি 25 ইউনিটে সম্ভবত X দিক থেকে এখানে আমরা X দিককে জানি এটি Y দিক X দিক 15 ইউনিট হবে সুতরাং যদি আমরা দেখি এটি হল 15 ইউনিট এবং যদি আমরা এটির দিকে তাকাই এটি 25 ইউনিট এইভাবে আমরা এই 15 এবং 25টি বুঝতে পারি সেই ছিদ্রের কেন্দ্রটি সেই 15 এবং 25 ইউনিটে এবং আকারটি মূলত ব্যাস আমরা সাধারণত প্রতিনিধিত্ব করে সুতরাং এই পুরো ব্যাস যদি আমরা লিডার লাইন 5 10 ইউনিট দ্বারা দেখাতে যাচ্ছি একইভাবে 2 2 এর মতো অন্যান্য ছিদ্রের জন্য এটি একটি 15 ইউনিট যে কারণে আমাদের এই X ডাইমেনশন 15 আছে এবং এটি Y দিক থেকে দীর্ঘ দূরত্বে রয়েছে সুতরাং দ্বিতীয় ছিদ্রের জন্য এটি হল 65 এবং ব্যাস হল 10 এর জন্য আমাদের বড় একটি দেখুন সুতরাং আসুন আমরা এই ছিদ্র ডাইমেনশন দেখি এবং বুঝতে পারি এই অংশ 8 এটি ড্যাশ ডট লাইন সহ ছিদ্র এটি X দিক থেকে 60 ইউনিটে উল্লম্ব দিকে 50 ইউনিটে অবস্থিত এবং এটির ব্যাস 15 ইউনিট একইভাবে আমাদের এখানে 11 তম অংশ বাছাই করা যাক অনুভূমিক দিকে এটি 90 ইউনিটে এবং এটি 20 ইউনিটে সুতরাং এই সমস্ত ডাইমেনশন দেখানোর পরিবর্তে যা কিছুটা বেখাপ্পা হয়ে যায় সাধারণত আমরা একটি ট্যাগ টেবিলের সাথে যাই এই ধরনের জিনিসকে কোঅরডিনেট দ্বারা ডাইমেনশন বলা হয় একইভাবে যখনই বৃত্তাকার বৈশিষ্ট্য থাকে ব্যাস দেখানোর বিভিন্ন উপায় রয়েছে একটি উদাহরণ বাছাই করা যাক একটি বৃত্ত বলুন যদি এটি একটি বৃত্ত হয় তবে ব্যাসার্ধের পরিবর্তে এটির ব্যাস দিয়ে এটিকে ডাইমেনশন দিতে হবে শুধুমাত্র আর্কসের জন্য আমরা ব্যাসার্ধ ব্যবহার করি যেকোনো ধরনের বৃত্তের জন্য ব্যাসার্ধের ডাইমেনশন নিয়ে যেতে হবে আমাদের এই বৃত্ত বাছাই করা যাক কারণ এই ব্যবধানটি বড় কারণ এটি একটি তীরের পরিপ্রেক্ষিতে দেখাতে পারে ফাই 30 সহ একটি লিডার লাইন সাধারণত এই লিডার লাইনগুলিকে আমরা অনুভূমিক রাখি এবং এর পাশে আমরা দেখাই phi চিহ্নটি ব্যাসকে প্রতিনিধিত্ব করে এবং ডাইমেনশন যা জিনিস দেখানোর একটি উপায় আসুন অন্য ডাইমেনশন দেখি উদাহরণস্বরূপ এটি আরেকটি বৃত্ত এই বৃত্তের জন্য এই এক্সটেনশন লাইন হয় কেউ এটিকে phi 30 ইউনিটের ক্ষেত্রেও দেখাতে পারে এই অন্য উপায় যদি আমাদের একটি ছিদ্র এবং অন্যান্য জিনিস থাকে আমরা সাধারণত এই ড্যাশ ডট ধরনের জিনিস বা ছিদ্র সহ একটি বৃত্তের সাথে যাই আমরা এই ড্যাশ ডট লাইনগুলি দেখানোর জন্য একটি অংশে থাকব এই ডাইমেনশন দেখানোর আরেকটি উপায় আছে এই ডাইমেনশন লাইনটি দেখানোর পরিবর্তে ডাবল অ্যারো জিনিসটি একটি একক তীর দ্বারাও দেখাতে পারে ফাই 75 সহ একটি লিডার লাইন সুতরাং এই উপায়টিও উপস্থাপন করে যে একটি বৃত্ত রয়েছে এবং ব্যাস হল 75 একক আমরা সাধারণত এটি দেখতে বৃত্তাকার বৈশিষ্ট্য বিভিন্ন আছে এটি একটি প্ল্যানার সার্কেল জিনিসের মত কিছু হলে আমরা ব্যাস phi দ্বারা প্রতিনিধিত্ব করি কখনও কখনও আমরা কুঁজ ধরনের আকার দেখতে কার্ভস বৃত্তাকার ব্যাসার্ধ কার্ভস যে ধরনের জিনিস আমরা শুধুমাত্র প্রতিনিধিত্ব করি কারণ এটি একটি বৃত্ত নয় এটি শুধুমাত্র একটি কুঁজ এবং এটি একটি ব্যাসার্ধ আছে সুতরাং সম্ভবত এই কেন্দ্রটি সেখান থেকে এটি R5 ইউনিটে হতে পারে সুতরাং বস্তুর মধ্যে ডাইমেনশনর মধ্যে দেখানোর পরিবর্তে আমরা সাধারণত এটিকে সেইভাবে দেখাই এই ধরনের কার্ভ আর্কসের জন্য সেই কেন্দ্রটিও দেখাতে হবে সেই কেন্দ্র থেকে যদি আমরা ব্যাসার্ধ পরিমাপ করি আমরা সাধারণত তার সাথে যাই যদি এটি সিলিন্ডিকাল অবজেক্ট এবং ব্যাসের মতো কিছু হয় আমরা বস্তুর মধ্যে দেখানোর পরিবর্তে দেখাতে চাই এটি একটি ভুল অভ্যাস সুতরাং আমরা যা করি তা হল আমরা সেই বস্তু থেকে এগিয়ে যাই যেখানে আয়তক্ষেত্রাকার ডাইমেনশনগুলি দৃশ্যমান বা দেখা যায় কারণ একটি সিলিন্ডার যদি আমরা এই দিকের মত একটি ভিউ থেকে তাকাই তবে এটি এমন আচরণ করে বা এটি একটি আয়তক্ষেত্রের মতো দেখায় এই মতামতগুলি আমরা পরবর্তী লেকচারগুলিতে শিখব সেই ডাইমেনশনগুলির জন্য আমাদের দেখাতে হবে ফাই হল 6 মিলিমিটার ডাইমেনশন সুতরাং একটি বৃত্তকে ব্যাসার্ধের পরিবর্তে তার ব্যাস দিয়ে ডাইমেনশন হওয়া উচিত অনেক ছিদ্র আছে তারা বৃত্তে সারিবদ্ধ একটি বৃত্ত আছে আরেকটি বৃত্ত আছে এবং তাই বৃত্তের N সংখ্যা আছে সেক্ষেত্রে আমরা মূল বৃত্ত বরাবর কয়টি বৃত্ত রয়েছে তা উল্লেখ করি সুতরাং সাধারণত আমরা লিডার লাইনের মাধ্যমে সেই প্রধান বৃত্তের ব্যাসকে প্রতিনিধিত্ব করি এবং এই বৃত্তগুলির মধ্যে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্বও উপস্থাপন করি কারণ তারা সমানভাবে ব্যবধানযুক্ত এই ক্ষেত্রে আমরা কেবল ছিদ্রের সংখ্যা উপস্থাপন করি অন্যথায় কেউ সত্যিই সেই বৃত্ত দ্বারা তৈরি কোণ দেখাতে পারে সেই বৃত্তের কেন্দ্রকে অন্যান্য পেরিফেরাল বৃত্তের সাথে সংযোগকারী ব্যাসার্ধ সেই কোণটি কী তা আমরা সাধারণত উল্লেখ করি উদাহরণস্বরূপ আসুন এই ড্রয়িংটি দেখি এখানে বৃত্ত আছে মূল বস্তুটি এটি যার উপর এই সারকুলার হোল তৈরি করা হয় যখনই এই ছিদ্রগুলি উপস্থিত থাকে আমাদের কাছে এটি ড্যাশ ডট ধরণের লাইন দ্বারা দেখানো সাধারণ অভ্যাস এবং সেগুলি এই বৃত্তের চারপাশে স্থাপন করা হয় তাই আবার ড্যাশ ডট ধরনের কার্ভস আমরা দেখিয়েছি এই ছোট ছিদ্র 1 2 3 এর চারপাশে স্থাপন করা হয় সুতরাং স্বাভাবিকভাবেই আমরা সেই ডাইমেনশন দেখাতে যাচ্ছি এটি প্রায় 60 একক এবং অনুভূমিক সহ এই বৃত্তটি 18 ডিগ্রিতে স্থাপন করা হয়েছে সম্ভবত এই বৃত্তাকার রেডিয়াল অবস্থান যা 30 ডিগ্রী এ স্থাপন করা হয় সম্ভবত এই রেডিয়াল অবস্থান 15 ডিগ্রীতে স্থাপন করা হয় এই ধরনের জিনিস আমরা সাধারণত দেখায় এবং আরও একটি জিনিস তিনটি ছিদ্র লক্ষ্য করতে হবে 1 2 3 ছিদ্র আমরা দেখাচ্ছে সেই ছিদ্রটির ব্যাস সম্পর্কে কিছু সম্ভবত এটি হল 10 ইউনিট অবশিষ্ট জিনিসগুলি আমরা শিখব যখন আমরা অন্যান্য ডাইমেনশন সম্পর্কে শিখতে যাচ্ছি একইভাবে যখনই এই আর্ক এর জন্য আর্ক থাকে আমরা সাধারণত এটিকে ব্যাসার্ধ এবং এর কেন্দ্র দিয়ে উপস্থাপন করি একইভাবে এই বৃত্তের কেন্দ্র আছে উদাহরণস্বরূপ এটি আরেকটি আর্ক এই কেন্দ্র থেকে যদি আমরা পরিমাপ করি যে এটি 10 একক এবং চিহ্ন হল R কারণ আমরা বস্তুর ভিতরে ব্যবহার করি না সুতরাং আমরা সাধারণত 10 ইউনিট সহ লিডার লাইনের মাধ্যমে বাইরে থেকে ব্যাসার্ধ দেখায় এবং সেই আর্ক এর কেন্দ্র হল এই 10 প্লাস চিহ্ন একইভাবে এখান থেকে বাহ্যিক ধরণের কার্ভস রয়েছে আর্ক এর কেন্দ্র বস্তুর ভিতরে নয় বরং এর বাইরে সুতরাং সেই সাপেক্ষে আমরা 46 ইউনিট দেখাই এই ব্যাসার্ধ এই কেন্দ্র থেকে তৈরি করা হয় একইভাবে একজনকে এখানে সতর্ক থাকতে হবে কারণ আমাদের এই বাহ্যিক বস্তুটি রয়েছে একটি রেফারেন্স ডাইমেনশন থাকতে হবে এইরকম কিছু এই কেন্দ্র থেকে বস্তু থেকে 95 একক এটি 95 হয় একইভাবে রেফারেন্স হল এই কেন্দ্র থেকে 80 মিমি হবে এটি হল দেখানোর উপায় আজকের ক্লাসে আমরা বস্তুর ডাইমেনশন নির্ধারণের জন্য এই বিশেষ ডাইমেনশনগুলি সম্পর্কে শিখেছি পরের ক্লাসে আমরা টলারেন্স সম্পর্কে আরও শিখব আপনাকে অনেক ধন্যবাদ